সুতরাং এখন একটি নেওয়া যাক এটি একটি ডাইলেট্রিক উপাদান ডাইলেট্রিক উপাদান গুলিতে সীমাবদ্ধ পরিবাহিতা রয়েছে সুতরাং ডাইলেট্রিক উপাদান জন্য তাই একটি বিশেষ ক্ষেত্রে যা প্রায়শই দেখা দেয় যে আপনার সিমুলেশন ডোমেনে আপনার ধাতব নিখুঁত ধাতু থাকে ধাতব তরঙ্গগাইড ধাতব বিমান যাই হোক না কেন সঠিক সুতরাং এটি একটি যা চালকতা এটি অনন্তর সাথে যুক্ত হবেঠিক আছে সুতরাং এটি এখন একটি ডাইলেট্রিক উপাদান পিইসি পারফেক্ট বৈদ্যুতিক কন্ডাক্টর সিগমা অনন্ত অধিকারের দিকে ঝোঁক সাংখ্যিকভাবে কোনও কিছুতে অসীমতা রাখা একটি সমস্যা তাই কোডটি ডানদিকের মধ্যে রেখে দেওয়ার আগে আমাদের সীমাবদ্ধতার বাইরে কাজ করা দরকার তো এই অভিব্যক্তির কী ঘটে সিগমা দিয়ে ভাগ করুন মানে আপনি সিগমা দিয়ে অঙ্ক এবং ডিনোমিনেটরকে ভাগ করবেন এবং সীমাটি সঠিকভাবে গ্রহণ করবেন আপনি আপডেট সমীকরণটি কী পাবেন সমান এটি আমার কাছে রয়েছে সুতরাং ধাতব অবস্থানের সীমানা শর্ত অনুসারে বৈদ্যুতিক ক্ষেত্রটি 0 হওয়া উচিত তবে আমাদের আপডেট সমীকরণটি আমাকে এটিও দেয় এটি এমন হওয়া উচিত নয় যে আপডেট সমীকরণগুলি কিছু ভিন্ন দিক নিয়ে চলেছে সুতরাং আসুন আমরা একবার দেখে নিই তাই মনে করি আমি কিছু সময় তাত্ক্ষণিক সময় বৈদ্যুতিক ক্ষেত্রকে 0 এর সমান রাখি আসুন আমরা t 0 এ বলি আমি আমার সিমুলেশন শুরু করি আমি t 0 রাখি পদার্থবিদ্যার প্রতি শ্রদ্ধা রাখার জন্য এটি 0 থেকে ডানদিকে আরও ভাল ছিল এখানে এটি ঘটছে কিনা তা আমাদের দেখতে দিন সুতরাং প্রথম শব্দটি সহজভাবে কী বিয়োগ ছাত্র বিয়োগ মাইনাস হ্যাঁ ঠিক আছে তাই আমি En − En−1 পাব এবং এটাই শব্দটি 0 টি ঠিক হয়ে যায় এবং তাই আমার অর্থ এটি আমার পক্ষে খুব সহায়ক কারণ যদি আমি এটি একটি পিইসি তে 0 এ শুরু করি যা এটি হওয়া উচিত এটি 0 হতে অবিচ্ছিন্ন থাকুন ছাত্র তাই আমার স্পষ্ট করে বলার দরকার নেই হ্যাঁ আপডেট সমীকরণটি স্বয়ংক্রিয়ভাবে আমার জন্য এটি সঠিকভাবে করা হচ্ছে সুতরাং কিছুটা অর্থে আমি যা বলছি তা হল আমার স্পষ্টভাবে পিইসি অবস্থানগুলিতে আপডেট সমীকরণগুলি চালিয়ে যাওয়ার দরকার নেই আমি এটিকে 0 তে সেট করতে পারি অথবা হয় আমি প্রতিটি পদক্ষেপে এটি 0 তে সেট করতে পারি বা আমি আপডেটটি ছেড়ে দিতে পারি সমীকরণগুলি চালিত হয় তারা এটি 0 ওকে রাখবে সুতরাং আমরা যদি পিইসির সীমানায় E হতে 0 হতে শুরু করি তবে এটি ঠিক সেভাবেই থাকে সুতরাং পিইসি পিইসিরসীমানা শর্তটি অত্যন্ত তুচ্ছভাবে সন্তুষ্ট হচ্ছে সুতরাং আমরা যা দেখেছি তা হল দুটি খুব সাধারণ ক্ষেত্রে ডাইলেট্রিক উপাদানগুলির প্লেন যার অর্থ ক্ষতি এবং ক্ষতি ছাড়াই আপনি কী জানেন আমরা কীভাবে আপডেট করব সমীকরণ এবং পিইসি খুব সহজ করার জন্য সুতরাং আসুন এখন আসুন আসলে আমি জিজ্ঞাসা করি আমি বলতে চাইছি আমি কী বোঝাতে চাইছিলাম এবং এটি এখানে এই সমীকরণের মধ্যে ছিল যা এর সাথে কিছু ঠিক আছে সুতরাং এখন আসুন আমরা এর কিছুটা গভীরতর সুতরাং আমরা সকলেই জানি যে বেশিরভাগ প্রাকৃতিক উপকরণগুলি সঠিকভাবে ছড়িয়ে দেয় সুতরাং এর একটি অংশ রয়েছে যা আমি এখানে পেতে সক্ষম হচ্ছি না এটির জন্য আমি আপনাকে একটি রেফারেন্স দেব সুতরাং গ্রিফিথস বইয়ের অধ্যায় 9 ইলেক্ট্রোডায়নামিক্সের ডানদিকে প্রত্যেকে দেখেছে যে নীল রঙের বইটি ঠিক সুতরাং এখানে তিনি খুব সঠিকভাবে বর্ণনা করেছেন কীভাবে আপনি কীভাবে একটি সাধারণ বসন্ত এবং এর সাথে সংযুক্ত গণকে মডেল ব্যবহার করে বিচ্ছুর মাধ্যমকে মডেল করেন তাহলে বসন্ত কী এবং ভর কী এটি উদাহরণস্বরূপ একটি পরমাণু এবং নিউক্লিয়াস এবং ইলেকট্রন বা মডেলের ভর অধিকার রয়েছে সুতরাং সেখানে একটি ইতিবাচক চার্জযুক্ত নিউক্লিয়াস রয়েছে একটি বৈদ্যুতিন ঠিক সেখানে তাদের মধ্যে কিছুটা spring ধ্রুবক থাকে যখন একটি বৈদ্যুতিক চৌম্বকীয় ক্ষেত্র তার উপর পড়ে তখন সেখানে একটি মেরুকরণ হয় যেখানে এই ভরকে ব্যবহার করা হয় এমন একটি সামান্য শক্তি হিসাবে যেতে হবে সুতরাং যখন আপনি সমস্ত শক্তির সমীকরণগুলি একসাথে রাখেন এবং এর মধ্য দিয়ে কাজ করেন তখন খুব মার্জিত ডেরাইভেশন যা আপনাকে সেই ফ্রিকোয়েন্সি দেখায় এটি অপরিবর্তনীয় সূচকটির ফ্রিকোয়েন্সি নির্ভরতা সেখানে প্রকাশিত হয় সুতরাং আমি আপনাকে সুপারিশ করব যে আপনি এটির মাধ্যমে পড়েন একটি সাধারণ উত্সের মাত্র কয়েকটি পৃষ্ঠা আমরা এই উপসংহারের সাথে এই মডেলিংয়ের উপসংহারটি শুরু করব সুতরাং বসন্তের মডেলটি কী স্প্রিং মডেলগুলির অনুরণন একটি বসন্ত সবচেয়ে সহজ অনুরোধের মডেল আমরা সকলেই এটির জন্য গবেষণা করেছি উদাহরণস্বরূপ যদি কোনও বসন্তের কোনও স্যাঁতসেঁতে সহগ থাকে না এবং যদি আমি একবার উত্তেজিত হই তবে কী ঘটে এটি চিরদিনের জন্য ঠিক চলছে তাই অনুরণন সুতরাং উপাদান সঙ্গে একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ মিথস্ক্রিয়া হয় বিভিন্ন অনুনাদ রয়েছে উদাহরণস্বরূপ একটি মাইক্রোওয়েভ ওভেনে নীতিটি কী এবং সেখানে জলের অণু রয়েছে এটির একটি নির্দিষ্ট অনুরণন আমি সেই ফ্রিকোয়েন্সিতে একটি ইএম তরঙ্গ প্রেরণ করি এবং যে অনুরণন শর্তটি পূরণ হয় এটি অনুরণনকে উত্তেজিত করে এবং যা কিছু গরম করে উপাদান আছে সুতরাং আপনি কি যে সব কাজ করার পরে সুতরাং কনভেনশনটি হল আমরা এখন পর্যন্ত ডি এর মতো চিহ্ন ব্যবহার করে যাব আমরা বলব এটিই সেই সময়ের ডোমেন চিত্র এবং আমি যদি এর ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে কথা বলতে চাই তবে এটি বর্ণালি উপাদান হিসাবে আমি লিখব ঠিক আছে তাই এটিই D˜ ফ্রিকোয়েন্সি ডোমেন ঠিক আছে সুতরাং গ্রিফিথগুলিতে এই আলোচনার উপসংহার হিসাবে আপনি যা পান তা তাই এটি একটি ফাংশন হিসাবে চলতে হবে যা আসলে ভ্যাকুয়াম ε0εr ঠিক আছে সুতরাং এই সম্পর্কটি আমরা প্রতিবার অন্ধভাবে লিখে যাচ্ছি D ε E কঠোরভাবে বলছি সত্য তবে ফ্রিকোয়েন্সি ডোমেনে টাইম ডোমেনে ঠিক নেই সুতরাং এর অর্থ হল আমি গ্রিফিথগুলি থেকে প্রাপ্ত উপকরণটি আপনাকে দেখাইচ্ছি না বলে মনে হচ্ছে এটি কোথা থেকে এসেছে তবে আমি এর অর্থ আমরা আপাতত ধরে নেব যে মুহূর্তে আপনি বাস্তবসম্মত উপকরণগুলি নিয়ে ডিলিং করেছেন এই D ε E সময়টি ডোমেনে লিখতে ভুল সঠিক সম্পর্কটি কেবল ফ্রিকোয়েন্সি ডোমেনে ঠিক আছে সুতরাং এটি কেবল একটি সত্য যে আমাদের এটি নিতে হবে এবং ফিরে যেতে হবে এবং এই অংশটি পড়তে হবে সুতরাং এখন এই সমস্ত তাই এটি ফ্রিকোয়েন্সি ডোমেনে সুতরাং এর ফলাফল হিসাবে আসলে আমাদের সময় ডোমেন সম্পর্ক কি ছাত্র কনভলিউশন কনভোলিউশন ঠিক এটি ফ্রিকোয়েন্সি ডোমেনের একটি পণ্য তাই সময় ডোমেনে এটি কনভোলজ হয় আমি যদি এখানে সময়ের ডোমেনে যাই তবে এটি হয়ে যাবে রূপান্তরটি এখানে চলে যাবে − ∞ থেকে কিছুটা t ঠিক একই দিকে চলে যাবে আমার কাছে সহজ সংকেত এবং সিস্টেম রয়েছে আচ্ছা আমরা এটি টি রাখব সুতরাং উদাহরণস্বরূপ আমাদের উপাদানটি কার্যকারণীয় বিষয় সম্পর্কে কী বলা যায় এই কার্যকারিতাটি যথাযথভাবে সম্মান করতে হবে একটি নির্দিষ্ট সময়ে D অবশ্যই ভবিষ্যতের সময়ে অবশ্যই E এর উপর নির্ভর করবে না তাহলে এই সীমাগুলির কোনও পরিবর্তন হবে ছাত্র 0 ঠিক তাই কার্যকারণের কারণে এটি কার্যকারিতার কারণে 0 হয়ে যাবে এবং একই কারণে আমরা আমাদের উপরের সীমাটি ডানদিকে সীমাবদ্ধ করতে যাচ্ছি অন্যথায় এটি ভবিষ্যতের সময়ে E পছন্দ করবে ঠিক এখানে আসা তাহলেই এইই সুতরাং এটি সত্য ছবি সুতরাং আমরা যখন হয়েছে টাইম ডোমেনে লিখে কী বোঝায় কোন ধরণের εr এটি সন্তুষ্ট হয় তাই যদি εr এর এই মানটি কী এটি কোন শর্তে এটি পাব খুব সহজ সম্পর্ক সমঝোতার সম্পর্কটি দেখুন বরং আমরা কেবল এটি ঠিক এটি লিখতে থাকি আমরা এ জাতীয়ভাবে এটি লিখছি ছাত্র ডেল্টা ডেল্টা ফাংশন সুতরাং তারপরে এই সমঝোতাটি আমাকে সহজ সম্পর্কের অধিকার দেয় সুতরাং অন্য কথায় এটি এমন একটি উপাদান যা ঘটনার বিকিরণের সাথে সাথে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেখায় কারণ প্রতিক্রিয়া সুতরাং আপনি এই সমঝোতার দিকে তাকান করতে পারেন ইনপুটটির সাথে একটি অনুপ্রেরণামূলক প্রতিক্রিয়ার সংশ্লেষও জানেন এবং তাই যদি আবেগের প্রতিক্রিয়া একটি ডেল্টা ফাংশন হয় তার মানে প্রতিক্রিয়া তাত্ক্ষণিক অধিকার যা অবাস্তব কোনও উপাদান কোনও ঝর্ণা এমনকি তাত্ক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে না যদি আপনি এটিতে কিছুটা বল প্রয়োগ করেন তবে এর একটিতে আমি বোঝাতে চাইছি তাত্ক্ষণিকভাবে এটি কিছুটা সময় নেওয়ার জন্য তাত্ক্ষণিকভাবে শুরু করতে পারে না একইভাবে আপনি যখন জোর করে ফাংশনটি সরিয়ে ফেলেন তখন এটি তাত্ক্ষণিকভাবে থামে না এবং এটি কিছুক্ষণের জন্য যায় এবং পরে ডান থামে তাই প্রকৃতিতে কিছুই তাত্ক্ষণিক নয় সুতরাং তাই আমরা এটি ব্যবহার করছি এবং আমরা এখন বাস্তববাদী উপকরণগুলিতে কী ঘটে যায় তার একটি তত্ত্ব তৈরি করব এটি আপনার অবিচ্ছেদ্য সমীকরণের ক্ষেত্রে আমাদের সমস্যা ছিল না কারণ সেখানে আমি একক ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছিলাম সুতরাং আমি যাইহোক ejωt ধরে ছিল সুতরাং আমি স্পষ্টতই ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করছিলাম এবং আমি সত্যতা উপলব্ধি না করে এবং এই ফ্রিকোয়েন্সিটিতে অ্যাপসিলনের মান না রেখেই এই সম্পর্কটি ব্যবহার করছিলাম সুতরাং সেখানে কোনও সমস্যা হয়নি সমস্যাটি এখন যখন আমি স্পষ্টভাবে টাইম ডোমেনে থাকি তখন সময় নিয়ে D এবং E এর সম্পর্ক কী তা নিয়ে আমাকে চিন্তিত হতে হয় কারণ আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণগুলি যেভাবে সময় প্রয়োজন তার বিবিধ রূপে সুতরাং এটি ধরে নেওয়া যাক এটিই আমাদের সাথে কাজ করতে হবে এমন প্রধান সমীকরণ সুতরাং আসুন আমরা এফডিটিডি তে এই সমীকরণটি বাস্তবায়নের চেষ্টা করার সময় কী কী চ্যালেঞ্জগুলি আসবে তা ভেবে দেখার চেষ্টা করি সুতরাং আপনি মনে রাখবেন আপনার ইয়ে সেল সময় মতো আপডেট হয় ঠিক আছে জায়গাতেই একটি আপডেট সুতরাং এখানে ইয়ে সেল সময় এবং স্থান আপডেট রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ পূর্ববর্তী এখানে En গণনা করার জন্য এই সমীকরণটি এখানে Ei এর কতগুলি উত্তীর্ণ মানগুলি কেবলমাত্র পূর্ববর্তী সময়ের তাত্ক্ষণিক এবং চৌম্বকীয় ক্ষেত্রের কেবলমাত্র একটি পূর্ববর্তী সময়ের তাত্ক্ষণিক সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পাচ্ছেন না E0 E1 R2 E3 এখানে এই সম্পর্কে সুতরাং এটি আমার গণনার মেমরির প্রয়োজনীয়তার ক্ষেত্রে আপনাকে কী বলে আমার প্রয়োজনীয় ক্ষেত্রগুলির ইতিহাস সংরক্ষণ করার দরকার নেই যদিও আমি কিছু চক্রান্ত বা কিছু চাইলেও হ্যাঁ তবে আমার ভবিষ্যতের সময় উদাহরণ গণনা করার প্রয়োজন নেই যাইহোক না এখন আপনি অন্য কিছু বলুন সুতরাং আমি যদি এখানে কেবল এই সমীকরণটিকে বিচক্ষণ করে দেখি 0 থেকে t এ চলে যাচ্ছে সুতরাং আমি যদি একটি নির্দিষ্ট সময়ে D চাই তবে আমার কেবল তাত্ক্ষণিক সময়েই বৈদ্যুতিক ক্ষেত্রের প্রয়োজন নেই তবে আমার পুরো ইতিহাসের প্রয়োজন অন্যথায় কীভাবে হবে আমি তত্ক্ষণাত্ ঠিক ততক্ষণে ডি গণনা করি সুতরাং এখন স্থানচ্যুতি ক্ষেত্রটি পেতে আমার বৈদ্যুতিক ক্ষেত্রের পুরো সময়ের ইতিহাস প্রয়োজন আমার সমস্ত কিছু আগে প্রয়োজন অন্যথায় আমি কীভাবে এই অবিচ্ছেদ্য অধিকার গণনা করব তো সমস্যা কি এটি একটি বিশাল সমস্যা কারণ এটির প্রয়োজন কেবল আমার অর্থ নয় ইয়ে গ্রিডের প্রতিটি পয়েন্টে এটি প্রয়োজন কেবল এক পর্যায়ে নয় সমস্ত পয়েন্টে আপনার এটির প্রয়োজন স্থান রয়েছে পুরো সময়ের জন্য পুরো বৈদ্যুতিক ক্ষেত্রের ইতিহাস সংরক্ষণ করার জন্য যাতে এটি অযৌক্তিক সুতরাং কেবল এটিকে দেখার জন্য আপনি কেবল এফডিটিডি ছেড়ে দেবেন কারণ এত বেশি সঞ্চয় করা সম্ভব নয় আপনি কেবলমাত্র এতদিন আপনার সিমুলেশন চালাতে সক্ষম হবেন এবং তারপরে আপনি চালিয়ে যাবেন সময় ঠিক সুতরাং তাহলে আপনি কী করছেন যে আপনি এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কি করবেন ছাত্র সংখ্যা হ্রাস করুন সময়ের ইতিহাসের সংখ্যা হ্রাস করুন ছাত্র সময় এটি এর সাথে ডিল করার একটি উপায় সুতরাং আপনি কিছুটা আনুমানিক ত্রুটির মুখোমুখি হবেন যার সাথে আপনি কিছু করতে পারেন এটি দেখতে একটি সংখ্যার মতো লাগে সংখ্যামূলক চতুর্ভুজ এই অবিচ্ছেদ্য প্রয়োগের একটি উপায় তবে এটি আপনাকে এই সহায়তা করতে সহায়তা করে নি এই সংহতকরণ চ্যালেঞ্জের নয় হ্যাঁ সুতরাং আপনি এখানে চতুর্ভুজ বিধি প্রয়োগ করার কথা ভাবতে পারেন হ্যাঁ তবে তারপরে চৌম্বকীয় নিয়মটি কার্যকর হয় যখন আপনি যে বহু ভিত্তিক বা ফাংশনকে সংহত করার চেষ্টা করছেন সেটি সঠিকভাবে আচরণ করা হয়েছে এটি হওয়া উচিত যে কতগুলি পয়েন্টের উপর নির্ভর করে আপনি বহু বর্ষীয় ডিগ্রি অবধি সঠিক হতে পারবেন এবং আপনি আপনাকে জানেন না এই বৈদ্যুতিক ক্ষেত্রটি কতটা ঝাঁপিয়ে পড়েছে তা জানেন না ছাত্র ত্রুটি বৃদ্ধি ত্রুটিটি ক্রমবর্ধমান ঠিক রাখবে উদাহরণস্বরূপ যদি বৈদ্যুতিক ক্ষেত্রটি একটি সাইন ওয়েভ হয় তবে আপনাকে সাইন ওয়েভের ডানদিকে খুব বেশি পরিমাণে প্রতিনিধিত্ব করতে হবে এবং বহুশেষে এটি রূপান্তর করে না সুতরাং আমরা যা করব তা হল আমরা বরং একটি সরল মডেল ধরে নেব গণনার সাথে আপস করে আমরা অনুমতিটির এই ফ্রিকোয়েন্সি নির্ভরতার এক সরল মডেল ধরে নেব এবং এটি যদি আমাদের পুরো সময়ের ইতিহাস সংরক্ষণ থেকে আমাদের বাঁচায় আমরা তা পারব কিনা তা দেখুন সুতরাং আমাদের উদ্দেশ্য হল বাস্তবিকভাবে একই সময়ে নয় এমন একটি বিতরণকারী উপাদানকে মডেল করা পুরো ফিল্ডের ইতিহাস সংরক্ষণ করতে হবে যদি আমরা এগুলি অর্জন করতে পারি তবে আমি বিতরণকারী উপকরণগুলিতে এফডিটিডি প্রয়োগ করতে পারি সুতরাং প্লাজমোনিকসের মতো সামগ্রীর পুরো ক্ষেত্র এবং যেখানে তারা সমালোচনামূলকভাবে অনুমতিের ফ্রিকোয়েন্সি নির্ভরতার উপর নির্ভর করে আমাদের সঠিকভাবে এটি মডেল করতে সক্ষম হওয়া দরকার সুতরাং ফ্রিকোয়েন্সি ফাংশন হিসাবে এই এপসিলন আর এর খুব সাধারণ মডেলটি হল এই অধ্যায় 9 এ বিভিন্ন অনুরণনের সংমিশ্রণ হিসাবে আলোচনা করা হয়েছে সুতরাং এই শ্রেণীর পরে দয়া করে ফিরে যান এবং এটি দেখুন যে আমরা কী করব তা হল আমরা এটির একটি সাধারণ সংস্করণ ধরে নেব এবং এটি এমন কিছু যা আপনি যা সব পড়াশোনা করা হবে আপনি যদি 0 এর সমান তাউ এর এপসিলন আর রাখেন তবে আমি বলতে চাইছি বৈদ্যুতিক ক্ষেত্রের উপাদানটি সর্বদা থাকে আরআর আপনাকে সেই ক্ষেত্রটির সামগ্রীর প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছেন যা আপনি পারবেন না ছাত্র সুতরাং এটির শূন্য যদি না হয় এবং কেবলমাত্র দ্বারা প্রকাশ করা হয় এটি কোথাও শূন্য নয় কারণ যতক্ষণ ক্ষেত্র রয়েছে ততক্ষণ এই প্রতিক্রিয়াটি সর্বদা সেখানে থাকবে সুতরাং এটি 0 হবে না এটি আপনার হাতে নেই এটির দৈহিক প্রকৃতির সম্পত্তি তাই আমার হাতে সুতরাং সর্বাধিক সহজ মডেলটি এমন কিছু যা আপনি আপনাকে দেখেছেন ড্রড মডেল শুনেছেন ছাত্র লরেন্টজিয়ান আপনি লরেণ্টজিয়ার মডেলগুলি শুনেছেন আপনি দেবে মডেলগুলির কথা শুনেছেন